সুতরাং আমরা কয়েকটি উদাহরণ দেখলাম এই প্রকার আরও একটি বা দুটি আমরা দেখব উদাহরণস্বরূপ এই 19 নম্বর উদাহরণটি দেখা যাক একটি 200 ওয়াট বৈদ্যুতিক বাতিতে 2 ঘন্টায় কত শক্তি ব্যয়িত হয় শক্তির অভিব্যক্তিটি এই সমীকরণ দ্বারা প্রকাশিত হয় w pt সুতরাং মূলত এটি ওয়াট ঘন্টা তাই এটা শক্তি এবং এটা সময় সুতরাং 200 ওয়াট এবং এটি 2 ঘন্টার জন্য সুতরাং 200 2 তাই 400 ওয়াট ঘন্টা কিন্তু জুল প্রতি সেকেন্ড ওয়াট কারণ আমরা দেখেছি যে p dwdt এখানে w হল কৃত কার্যের পরিমান জুল এককে সুতরাং এটি জুল প্রতি সেকেন্ডে কিন্তু 1 ঘন্টা 60 60 3600 সেকেন্ড সুতরাং এটি 200 2 সুতরাং 400 1 ঘন্টা আবার 1 ঘন্টা 60 60 সেকেন্ড সুতরাং মোট কৃত কার্যের পরিমান w 200 2 60 60 1440000 জুল 1440 কিলো জুল কারণ জুল প্রতি সেকেন্ড ওয়াট তাই আমরা এই ওয়াট ঘন্টাকে ওয়াট সেকেন্ডে পরিবর্তন করছি এক ঘন্টা 60 60 অর্থাৎ 3600 সেকেন্ড এই 400 দ্বারা গুণিত হয় সুতরাং জুল ওয়াট সেকেন্ড তাই মোট ওয়াট সেকেন্ড মোট জুল 1440 কিলো জুল সুতরাং এটি একটি ছোট উদাহরণ ছিল এবারে অন্য আরেকটি উদাহরণ যখনই আমরা কোনও সময়ের ফাংশন নিই যেমন আমরা এখানে নিয়েছি শুরুতে আমরা শুধু dc সার্কিটের বিষয়ে আগ্রহী পরে আমরা সিঙ্গল ফেজ ac এবং থ্রি ফেজ ac সার্কিটের বিষয়ে বিশদে জানব তবে এখানেও এই বিষয়ে সামান্য ধারণা লাভ করতে সক্ষম হব সুতরাং উদাহরণ 110 দেখা যাক এখানে বলা হয়েছে যে চিত্র সংখ্যা 112 তে প্রদর্শিত ভোল্টেজ উৎসটির ক্ষমতার মান নির্ণয়ের জন্য একটি উপযুক্ত সমীকরণ নির্ধারণ করতে হবে এছাড়াও t 0 থেকে t এই সময়ের ব্যবধানের মধ্যে ব্যয়িত শক্তির মান নির্ণয় করতে হবে সুতরাং এই চিত্র সংখ্যা 112 তে সার্কিট উপাদানটি দেখানো হয়েছে এটি হল ভোল্টেজ উৎস এখানে প্রদত্ত কারেন্ট i 2e t অ্যাম্পিয়ার এটি একটি সময়ের ফাংশন এবং এই ভোল্টেজ v 12 ভোল্ট সুতরাং প্রশ্ন হল প্রথমে এটি একটি ভোল্টেজ উৎস এবং কারেন্ট এই ধনাত্মক টার্মিনাল দিয়ে প্রবেশ করছে কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধু পাওয়ারের অভিব্যক্তিটি গণনা করব p v i সুতরাং এখানে v 12 ভোল্ট এবং i 2e t অ্যাম্পিয়ার সুতরাং পাওয়ার p 12 2 e t 24 e t ওয়াট এটিও একটি সময়ের ফাংশন পরবর্তীতে ac সার্কিটের ক্ষেত্রে আমরা এটি বিশদে দেখব এখানে এটি কেবলমাত্র ধারণা দেবার জন্য সুতরাং t 0 থেকে t অসীম এই সময়ের ব্যবধানের মধ্যে স্থানান্তরিত শক্তির অভিব্যক্তি এটি দ্বারা দেওয়া হয় সুতরাং এখানে স্থানান্তরিত শক্তির মান হবে w সুতরাং p হল শক্তি এবং t হল সেকেন্ডের পরিপ্রেক্ষিতে সময় সুতরাং রাশিটির একক হবে জুল সুতরাং w রাশিটিকে ইন্টিগ্রেট করলে আমরা পাই 24 e t t 0 থেকে t এর মধ্যে এর মান হবে w 24 জুল সুতরাং এখানে স্থানান্তরিত শক্তির মান হবে 24 জুল আমার মনে হয় বিষয়টি সহজ ধীরে ধীরে সবকিছুই আরও পরিষ্কার হয়ে যাবে সুতরাং এবার অ্যাকটিভ এবং প্যাসিভ সার্কিট উপাদানগুলি দেখা যাক সুতরাং একটি বৈদ্যুতিক সার্কিট হল মূলত উপাদানগুলির একটি আন্তঃসংযোগ যা আমরা উপরে আলোচনা করেছি সুতরাং সার্কিট বিশ্লেষণ হল উপাদানগুলির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করার প্রক্রিয়া অথবা সার্কিটের উপাদানগুলির দুই প্রান্তের মধ্যে ভোল্টেজের মান নির্ণয় করার প্রক্রিয়া অর্থাৎ হয় একটি উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করতে হবে অথবা এই উপাদানগুলির দুই প্রান্তের মধ্যে ভোল্টেজের মান নির্ণয় করতে হবে সুতরাং বৈদ্যুতিক সার্কিটে মূলত 2 ধরনের উপাদান পাওয়া যায় একটি হল অ্যাকটিভ উপাদান আরেকটি হল প্যাসিভ উপাদান প্রকৃতপক্ষে অ্যাকটিভ উপাদানগুলি হল সেইগুলি যা প্যাসিভ নয় বা অন্যভাবে প্যাসিভ উপাদানগুলি হল যেগুলিকে আমরা তেমন কিছু সক্রিয় করতে পারি না তাদের দ্বারা শোষিত বা তাদের দ্বারা সরবরাহ করা শক্তির পরিপ্রেক্ষিতে সুতরাং একটি সার্কিট উপাদানকে প্যাসিভ বলা হয় যদি সার্কিটের বাকি অংশ থেকে সরবরাহ করা মোট শক্তি সবসময় অঋণাত্মক হয় তার মানে আমি এটাই বলতে চাইছি যে এটি 0 বা ধনাত্মক হতে পারে সুতরাং একটি সার্কিট উপাদানকে প্যাসিভ বলা হয় যদি সার্কিটের বাকি অংশ থেকে এতে সরবরাহ করা মোট শক্তি অঋণাত্মক হয় এখন শক্তি যেকোনো প্রাথমিক সময় t0 থেকে t পর্যন্ত সময়ের ব্যবধানে p dt এর ইন্টিগ্রেশন এখানে p হল শক্তি এবং t হল সময় এবং শক্তি w ওয়াট সেকেন্ড যা আসলে জুল সুতরাং এই সময়ের ব্যবধান t t0 থেকে t পর্যন্ত আবার p vi সুতরাং গাণিতিকভাবে এভাবে উপস্থাপন করা যেতে পারে w 0 সুতরাং এটি একটি নিষ্ক্রিয় উপাদান অবশ্যই একটি সক্রিয় উপাদান হল এমন একটি উপাদান যা প্যাসিভ নয় বরং ঠিক তার বিপরীত সুতরাং যদি এটি 110 নম্বর সমীকরণ হয় এটি সর্বদা বৈধ নয় সাধারণভাবে একটি সক্রিয় উপাদান শক্তি উৎপন্ন করতে সক্ষম অন্যথায় একটি প্যাসিভ উপাদান যা সক্রিয় উপাদান নয় অর্থাৎ নিষ্ক্রিয় উপাদান এটি শক্তি উৎপন্ন করতে পারে না উদাহরণস্বরূপ যে প্যাসিভ উপাদানগুলি সাধারণভাবে প্রতিরোধক যেমন রোধ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এগুলি আসলে সবই প্যাসিভ উপাদান এবং সক্রিয় উপাদানগুলির উদাহরণ হল জেনারেটর ব্যাটারি এবং অপারেশনাল এমপ্লিফায়ার সুতরাং এই কিছু বিষয় যেগুলি আমাদের মনে রাখা উচিত সুতরাং প্যাসিভ উপাদান হল রোধ ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এবং সক্রিয় উপাদানের উদাহরণ হল জেনারেটর ব্যাটারি এবং অপারেশনাল এমপ্লিফায়ার সুতরাং এই বিভাগে আমরা সেই গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদানগুলির সাথে পরিচিত হব সুতরাং কিছু নির্ভরশীল উৎসও থাকবে তবে এটি পরে খুব সহজ হবে সুতরাং স্বাধীন এবং নির্ভরশীল উভয় প্রকার উৎসই বিবেচনা করা হবে সুতরাং উৎস মূলত 2 প্রকার স্বাধীন এবং নির্ভরশীল সুতরাং প্রথমে আমি ভেবেছিলাম উপাদানগুলির ক্ষেত্রে শুধুমাত্র স্বাধীন উৎসগুলিই বিবেচনা করা হবে পরে আমি বুঝতে পারি যে না উভয় প্রকার উৎসই বিবেচনা করা হবে সুতরাং একটি স্বাধীন ভোল্টেজ উৎস হল মূলত একটি দুই টার্মিনাল বিশিষ্ট উপাদান উদাহরণস্বরূপ এটি একটি ভোল্টেজ সোর্স ধরা যাক একটি দুই টার্মিনাল বিশিষ্ট উপাদান এবং এই হল তার প্রতীকচিহ্ন এই বিষয়ে আমি পরে আসব এবং উপাদানটি তার দুই টার্মিনালের মধ্যে একটি নিদিষ্ট মানের ভোল্টেজ মেনে চলে এই হল দুটি টার্মিনাল এবং এটি এই দুই টার্মিনালের মধ্যে একটি নির্দিষ্ট মানের ভোল্টেজ এই ভোল্টেজ উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের উপর সম্পূর্ণভাবে অ নির্ভরশীল এবং এই ভোল্টেজ সার্কিটের অন্যান্য অংশের ভোল্টেজের উপরেও সম্পূর্ণভাবে অ নির্ভরশীল সুতরাং জেনারেটর এবং ব্যাটারির মতো প্রাকৃতিক উৎসগুলিকে আদর্শ ভোল্টেজ উৎসের উপযোগী হিসাবে বিবেচনা করা যেতে পারে সুতরাং আমরা এভাবেই ভাবব যাতে জেনারেটর এবং ব্যাটারিগুলিকে আদর্শ ভোল্টেজ উৎস হিসাবে বিবেচনা করা যেতে পারে এখন এখানে এই প্রতীকচিহ্নের দিকে তাকান প্রথম সার্কিটে এখানে একটি বৃত্ত আছে এবং এটি এটির দ্বারা dc এবং ac উভয় সার্কিটকেই প্রতিনিধিত্ব করা যেতে পারে আমি এখানে ac নয় তার পরিবর্তে আমি বলেছিলাম সময়ের সাথে পরিবর্তনশীল উৎস আমি ac এর পরিবর্তে এটিকে সময়ের সাথে পরিবর্তনশীল উৎস হিসাবেই বলতে চাই সুতরাং হয় অথবা সুতরাং এটিকে dc উৎস বা সময়ের সাথে পরিবর্তনশীল উৎস হিসাবে গণ্য করা যেতে পারে এবং দেখা যায় যে সময়ের সাথে এই বৃহত্তর মানটি এবং এবং ছোট মানটি ক্রমাগত লাইন হিসাবে আসে সুতরাং এটি আসলে dc উৎস কিন্তু এটি ধ্রুবক ভোল্টেজ বা সময়ের সাথে পরিবর্তনশীল ভোল্টেজ উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এই প্রতীকচিহ্নটি উভয়ের জন্যই ব্যবহৃত হতে পারে সুতরাং যদি এই চিহ্নটি ব্যবহার করাও একেবারে সঠিক হয় বা যদি এটি একটি পিওর ডিসি হয় তবে এটিও একটি পিওর ডিসি সার্কিটের জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং এই হল ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ উৎসের প্রতীকচিহ্ন তাই একইভাবে আমি বলেছি যে এই প্রতীকচিহ্নটি dc ভোল্টেজ উৎস প্রতিনিধিত্ব করতে ব্যবহার করা যেতে পারে কিন্তু এই প্রতীকচিহ্নটি একটি সময়ের সাথে পরিবর্তনশীল ভোল্টেজ উৎসের প্রতিনিধিত্ব করতেও ব্যবহার করা যেতে পারে সুতরাং dc র পাশাপাশি সময়ের সাথে পরিবর্তনশীল ভোল্টেজ উৎস উভয়ের জন্যই এটি প্রযোজ্য সুতরাং এবার একটি স্বাধীন কারেন্ট সোর্স দেখা যাক যখন এটি একটি স্বাধীন কারেন্ট সোর্স তখনও আবার এটি একটি দুই টার্মিনাল বিশিষ্ট উপাদান যার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মানের কারেন্ট প্রবাহিত হয় যার মান উৎসের ভোল্টেজের উপর নির্ভর করে না সুতরাং এই কারেন্টের মান উৎস যাই হোক না কেন উৎসের ভোল্টেজ থেকে সম্পূর্ণ স্বাধীন সুতরাং এটি সম্পূর্ণরূপে কারেন্ট উৎসের একটি প্রতীকচিহ্ন এবং এই কারেন্ট উৎস যদি এই চিহ্নটি dc এবং ac উভয়ের জন্য সত্য হয় তবে এই চিহ্নটি উভয়ের জন্যই ব্যবহৃত হবে এই বিষয়টি আমরা পরে দেখব সুতরাং স্বাধীন উৎসগুলি সাধারণত বাহ্যিক সার্কিটে শক্তি সরবরাহ করার জন্য ব্যবহৃত হয় সুতরাং চিত্রের এই প্রতীকচিহ্নটি dc এবং ac উভয়ের জন্যই সত্য যা আমি বলেছি সুতরাং উদাহরণস্বরূপ যদি এখানে i 2 অ্যাম্পিয়ার হয় তবে এটি একটি বিশুদ্ধ dc কারেন্টের উৎস এবং যদি বলি i 2 sin তাহলে এটি একটি ac কারেন্টের উৎস কিন্তু এই প্রতীকচিহ্নটি ডিসি এবং এসি উভয়ের জন্যই একই যখন আমরা আরও গভীরে যাব তখন আমরা এই সমস্ত জিনিসগুলি বিশদে পর্যালোচনা করব সুতরাং এখন নির্ভরশীল উৎসগুলি সাধারণত একটি হীরা আকৃতির হয় সুতরাং উদাহরণস্বরূপ এটি হল এটি নির্ভরশীল কারেন্টের উৎস একটি তীরচিহ্নকে এখানে ঊর্ধ্বমুখী দেখানো হয়েছে শুধুমাত্র উদাহরণের উদ্দেশ্যে এবং এটি নির্ভরশীল ভোল্টেজের উৎস তার মানে নির্ভরশীল ভোল্টেজ উৎসের অর্থ হল এই ভোল্টেজ যাই হোক না কেন এটি সার্কিটের কিছু শাখার কিছু অংশে কারেন্টের ফাংশন হতে পারে অথবা সার্কিটের কিছু উপাদানের দুই প্রান্তের মধ্যে কিছু ভোল্টেজের ফাংশনও হতে পারে একইভাবে এই কারেন্টটি সার্কিটের অন্য কোনও শাখার তড়িৎপ্রবাহের ফাংশন হতে পারে বা সার্কিটের কিছু উপাদানের কিছু ভোল্টেজের ফাংশনও হতে পারে সুতরাং এগুলি নির্ভরশীল উৎস সুতরাং এগুলি আদর্শ নয় এইগুলি ধ্রুবক নয় এইগুলি নির্ভরশীল উৎস সুতরাং এর প্রতীকচিহ্ন হল এটি হীরার আকৃতি এবং এই চিহ্নটি হল নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং এটি নির্ভরশীল কারেন্টের উৎস এখানে অনেক কিছুই লেখা আছে কিন্তু আমি যা বলছি তার অর্থ একই সুতরাং একটি নির্ভরশীল বা নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস একটি স্বাধীন উৎসের অনুরূপ কিন্তু শুধুমাত্র উৎসের টার্মিনালের মধ্যে ভোল্টেজ সার্কিটের অন্যান্য ভোল্টেজ বা কারেন্টের একটি ফাংশন উদাহরণস্বরূপ এখানে দেখুন এটি আসলে নির্ভরশীল ভোল্টেজের উৎস v0 যার মান দেওয়া হয়েছে 2 vx এই vx একটি সাধারণ সংখ্যা এটি 1 2 3 4 যে কোনও কিছু হতে পারে এবং কখনও 1 এর কমও হতে পারে সুতরাং এখানে 2 vx হিসাবে কিছু নেওয়া হয়েছে এখানে vx হল আসলে সার্কিটের অন্য কোনো শাখার দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ কিন্তু শুধু প্রতীকীভাবে এটি দেখানো হয়েছে যে v0 2 vx সুতরাং এখানে vx পরিবর্তন হলে v0 পরিবর্তিত হবে তাই একে আসলে ভোল্টেজ নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস বলা হয় কারণ এই v0 সার্কিটের অন্য কোনো এলিমেন্টের যেমন x এর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজের ফাংশন তাই একে vx হিসাবে লেখা হয় সুতরাং এটি আসলে ভোল্টেজ নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস কারণ v0 হল vx এর একটি ফাংশন এবং এই vx হল সার্কিটের অন্য কোনো এলিমেন্টের যেমন x এর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ এই পর্যায়ে এভাবেই কল্পনা করুন অনুরূপভাবে এখানেও এই ভোল্টেজ v0 কে 3 ix হিসাবে নেওয়া হয় কখনও কখনও আমরা এটিকে একটি গেইন প্যারামিটার বলি যার মান 3 এটি 3 হতে পারে এটি 4 হতে পারে আবার 5 2 12 যে কোনও মান হতে পারে এটি কোনও বিষয় নয় শুধু ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমরা নিয়েছি যে v0 3 ix যদি ix অন্য কোনো শাখার যেমন x এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান হয় এবং ix এর মান পরিবর্তনের সাথে সাথে v0 এর মান পরিবর্তিত হয় তার মানে এটাকে আসলে কারেন্ট নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস বলা হয় কারণ এই ভোল্টেজ উৎস v0 হল কারেন্টের ফাংশন তাই একে কারেন্ট নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস বা সংক্ষেপে CCVS বলা হয় আর ভোল্টেজ নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎসকে সংক্ষেপে VCVS বলা হয় সুতরাং এটি আসলে একটি নির্ভরশীল উৎস যেখানে v0 2 vx বা v0 3 ix এইগুলিকে বলা হয় নির্ভরশীল উৎস এখানে v0 ভোল্টেজের ফাংশন হতে পারে বা কারেন্টের ফাংশনও হতে পারে সুতরাং এটি যখন ভোল্টেজের ফাংশন হয় তখন এটিকে ভোল্টেজ নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস বলা হয় যখন এটি কারেন্টের ফাংশন হয় তখন একে কারেন্ট নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস বলা হয় কারণ তখন এই v0 কারেন্টের একটি ফাংশন একইভাবে তার মানে আমি যা কিছু বলেছি সবকিছুই এখানে লেখা আছে এই চিত্র 16 এ অর্থাৎ এই 16 এর এবং অংশে তাই আমি যা কিছু বলেছি সবকিছুই এখানে লেখা আছে তাই আমি আর পড়ছি না বা বলছি না কারণ এখানে সবকিছুই লেখা আছে এবং একমাত্র বিষয় হল এখানে এই ক্ষেত্রে যখনই এটি কারেন্টের উপর নির্ভরশীল তাই এই প্যারামিটার অর্থাৎ এই 3 কে গেইন প্যারামিটার বলা হবে সুতরাং এখন পরের বিষয়টি হল এই ভোল্টেজের উৎস এখন একটি নির্ভরশীল কারেন্ট উৎসের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান সার্কিটের অন্য কোনও অংশের কারেন্ট বা ভোল্টেজ দ্বারা নির্ধারিত হয় উদাহরণস্বরূপ এই প্রকার উদাহরণস্বরূপ একটি কারেন্ট নিয়ন্ত্রিত কারেন্ট উৎস ধরা যাক সুতরাং এটি একটি নির্ভরশীল কারেন্ট উৎস ধরা যাক এখানে i0 2 ix এখানে আমি 2 নিয়েছি আমি একে 3 4 বা 1 এর চেয়ে কমও নিতে পারি এটি কোনও বিষয় নয় তবে ব্যাখ্যার উদ্দেশ্যে ধরা যাক এটি 2 ix সুতরাং এটি আসলে কারেন্ট নিয়ন্ত্রিত কারেন্ট উৎস কারণ এই কারেন্ট i0 হল কারেন্ট ix এর ফাংশন এখানে ix সার্কিটের কোনও শাখায় অবস্থিত x নামক কোনও উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হতে পারে সুতরাং এখানে i0 2 ix তাই তার মানে এটি কারেন্ট নিয়ন্ত্রিত কারেন্ট উৎস কারণ এটি কারেন্ট ix এর ফাংশন সুতরাং তাই আমরা একে কারেন্ট নিয়ন্ত্রিত কারেন্ট উৎস বা CCCS বলি অনুরূপভাবে এই কারেন্টের মান যখন i0 3 vx হয় তখন এটি ভোল্টেজ নিয়ন্ত্রিত কারেন্ট উৎস কারণ তখন এই i0 ভোল্টেজ vx এর ফাংশন সুতরাং এই vx সম্ভবত কোনও একটি শাখা যেমন x এর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ সুতরাং i0 3 vx এখানে আমি 3 নিয়েছি কিন্তু এটি 1 2 3 4 যে কোনও কিছু হতে পারে এটি কোনও বিষয় নয় একেও গেইন প্যারামিটার বলা হয় সুতরাং সুতরাং i0 3 vx কে আমরা ভোল্টেজ নিয়ন্ত্রিত কারেন্ট উৎস বলে অভিহিত করি এবং আরেকটি বিষয় হল যে যখনই আমরা এটি দেখাই এটি কারেন্ট উৎসের জন্যও একইভাবে দেখানো হয় যখনই এই তীরচিহ্নটি উপরের দিকে থাকে আমি বলতে চাইছি এইটি তার অর্থ হচ্ছে কারেন্ট এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে সুতরাং এই ঊর্ধ্বমুখী তীরটির সাহায্যে এটি বোঝানো হচ্ছে যে কারেন্টটি ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে অর্থাৎ কারেন্ট উপরের দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং আমি বলতে চাইছি যে যদি এটি এইরকম হয় অর্থাৎ কারেন্ট এই অভিমুখে প্রবাহিত হয় তবে এই উপাদানটির দিকে তড়িৎ এভাবে ঊর্ধ্বমুখী প্রবাহিত হয় তাই আসলে একে ঊর্ধ্বমুখী দেখানো হয়েছে যদি এটি নিম্নমুখী হয় তবে স্বাভাবিকভাবেই এর অভিমুখ বিপরীত দিকে হবে তাই এই হল ঊর্ধ্বগামী শব্দের অর্থ সুতরাং এই হল ভোল্টেজ এবং কারেন্টের উৎস যেগুলি আমরা এতক্ষণ দেখেছি এগুলি সবই এক একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং নির্ভরশীল কারেন্ট উৎস কারণ উভয়ই এখানে ভোল্টেজ বা কারেন্টের উপর নির্ভরশীল তাই আমি যা বলেছি আমাদের এই সার্কিটের সবকিছু এখানে ব্যাখ্যা করা হয়েছে এর অর্থ হল নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস এবং নিয়ন্ত্রিত কারেন্ট উৎসগুলি বাস্তব জগতের অনেক ধরণের ডিভাইসের জন্য সার্কিট মডেলগুলি তৈরি করতে কার্যকর যেমন ট্রানজিস্টর তারপর ট্রান্সফরমার তারপর বৈদ্যুতিক মেশিন এবং ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার ইত্যাদি সুতরাং আমরা মোট চার প্রকার উৎস সম্পর্কে জেনেছি সুতরাং ভোল্টেজ নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎসকে আমরা VCVS বলি কারেন্ট নিয়ন্ত্রিত ভোল্টেজ উৎস যাকে আমরা ইতিমধ্যেই CCVS বলেছি তারপর কারেন্ট নিয়ন্ত্রিত কারেন্ট উৎস বা CCCS এবং ভোল্টেজ নিয়ন্ত্রিত কারেন্ট উৎস বা VCCS এই 4টি বিষয় আমরা দেখেছি পরবর্তীতে আরেকটি উদাহরণ নিন সুতরাং এই সার্কিটটি নির্ধারণ করুন যেটি এই উদাহরণ 111 তে দেখানো হয়েছে সুতরাং প্রদত্ত চিত্রে প্রতিটি উপাদান দ্বারা শোষিত বা সরবরাহ করা পাওয়ারের মান নির্ধারণ করুন এখন এখানে দেখানো হয়েছে যে I 6 অ্যাম্পিয়ার এখানে p1 ভোল্টেজ উৎসের ভোল্টেজ দেওয়া হয়েছে v 20 ভোল্ট চিহ্ন দ্বারা উৎসের অভিমুখ নির্দেশ করা হয়েছে p2 এবং p3 এখানে দুটি উপাদান p4 আরেকটি নির্ভরশীল কারেন্ট উৎস সুতরাং এই উপাদানগুলির মধ্যে শোষিত পাওয়ার বা সরবরাহকৃত পাওয়ার নির্ণয় করতে হবে অবশ্যই সরবরাহকৃত পাওয়ার শোষিত পাওয়ার হতে হবে যদি দেখেন যে এটি মিলছে না সেক্ষেত্রে বুঝতে হবে যে হিসাবে কোথাও কিছু ত্রুটি হয়েছে এখন এগুলি হল আসলে কিছু উপাদান তাই এখানেও ভোল্টেজ উৎসের পোলারিটি চিহ্নিত করা হয়েছে তারপর এটি কারেন্ট উৎস এখানেও পোলারিটি চিহ্নিত করা হয়েছে এবং এখানে কারেন্ট ঊর্ধ্বমুখী দেখানো হয়েছে এবং এই কারেন্টের মান ⅙I তার মানে এখানে I 6 অ্যাম্পিয়ার হলে তবে এটি আসলে 1 অ্যাম্পিয়ার হবে এখন আমাদের পূর্ববর্তী আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে যখন কারেন্ট এই ভোল্টেজ উৎসের পজিটিভ পোলারিটি বা ধনাত্মক টার্মিনাল ছেড়ে যায় তখন এটি বুঝতে হবে যে এটি একটি ভোল্টেজ উৎস যাতে পাওয়ার সরবরাহ করা হয়েছে এবং এর চিহ্ন নেগেটিভ বা ঋণাত্মক হবে সুতরাং এই ক্ষেত্রে যদি দেখেন যে এই উৎস থেকে এই I কারেন্ট নির্গত হচ্ছে অর্থাৎ এটি আসলে এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে তার মানে সরবরাহ করা শক্তি এখানে ঋণাত্মক তাই p1 এর মান হবে 20 অর্থাৎ 120 ওয়াট পাওয়ার সরবরাহ করা হবে সুতরাং তার মানে এখানে দেখুন যে p1 20 অর্থাৎ 120 ওয়াট এটি সরবরাহ করা শক্তি সুতরাং যখনই টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে তখন এটি হবে তার মানে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে আমি আগেই বলেছি যে এই পোলারিটি অনুযায়ী এই কারেন্ট I 6 অ্যাম্পিয়ার এই সার্কিটের এই p2 উপাদানটিতে প্রবেশ করলে এই উপাদানটি শক্তি শোষণ করবে কারণ ধনাত্মক টার্মিনালে কারেন্ট প্রবেশ করছে তার মানে p2 উপাদানে শোষিত পাওয়ারের মান হওয়া উচিত v 12 ভোল্ট I 6 অ্যাম্পিয়ার সুতরাং এটি 12 6 72 ওয়াট হবে সুতরাং এখানে দেখা গেল যে p2 উপাদানে শোষিত পাওয়ারের মান 72 ওয়াট আবার এই সার্কিটে আসি যেখানে p3 উপাদানের এই ধনাত্মক টার্মিনালে 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে সুতরাং যেহেতু এটি একটি ধনাত্মক টার্মিনাল তার মানে কারেন্ট প্রবেশ করার সাথে সাথে পজিটিভ টার্মিনালে পাওয়ার শোষিত হবে এবং এখানে ভোল্টেজ দেওয়া আছে 8 ভোল্ট সুতরাং p3 উপাদানে 8 7 56 ওয়াট পাওয়ার শোষিত হবে সুতরাং এটি এখানে দেখানো হয়েছে যে p3 উপাদানের পাওয়ার 56 ওয়াট সুতরাং এটি শোষিত পাওয়ার এখন এখানে আসুন এটি কারেন্টের উৎস এখন প্রশ্ন হল যে এই কারেন্টের উৎসটিতে পাওয়ার শোষিত হচ্ছে নাকি পাওয়ার সরবরাহ করা হচ্ছে এখানে I 6 অ্যাম্পিয়ার তার মানে এখানে প্রবাহিত কারেন্টের মান হবে 1 6 6 1 অ্যাম্পিয়ার এখন প্রশ্ন হল এই কারেন্টের উৎসটিতে পাওয়ার শোষিত হচ্ছে নাকি পাওয়ার সরবরাহ করা হচ্ছে এখন দেখুন এই টার্মিনালটি আর এই হল এর অর্থ হল এটি একটি সাধারণ তার অর্থাৎ শুধুমাত্র একটি সাধারণ তার তার মানে আমি এখানে এটি চিহ্নিত করতে পারি এটি হল এবং এটি কারণ এটি কিছুই নেই সুতরাং এটি হল এবং এই কারেন্ট হল ঊর্ধ্বমুখী সুতরাং এই এক অ্যাম্পিয়ার কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে তার মানে কারেন্ট আসলে এই টার্মিনালটি ছেড়ে চলে যাচ্ছে আর যখনই কারেন্ট টার্মিনাল ছেড়ে চলে যায় তখন এটিতে পাওয়ার সরবরাহ করা হয় তাই এর অর্থ হল এই চিহ্নটি ঋণাত্মক হবে কিন্তু এখানে কারেন্ট হল 1 অ্যাম্পিয়ার আর ভোল্টেজ হল 8 ভোল্ট কিন্তু আমি বলেছিলাম যেহেতু কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে সুতরাং এটি 1 অ্যাম্পিয়ার সুতরাংএখানে সরবরাহ করা পাওয়ারের মান হবে 8 8 ওয়াট সুতরাং এই ভোল্টেজটি আসলে ধরুন এটি হল আমি বলতে চাইছি ধরা যাক এই বিন্দুটি a এবং এটি হল b সুতরাং এই ভোল্টেজটি আসলে যদি আমরা এভাবে বলি যে Vab 8 ভোল্ট সুতরাং একই ভোল্টেজ এখানেও 8 ভোল্ট কিন্তু কারেন্ট I 6 অ্যাম্পিয়ার এখানে এই বিন্দুতে I 6 অ্যাম্পিয়ার প্রদত্ত আছে তাই মূলত এটির মান হবে ⅙ 6 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার এবং আমি বলেছিলাম যে এর অভিমুখ হল ঊর্ধ্বগামী সুতরাং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এটি হল মানে এই হল এই হল সুতরাং এখানে কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে কারণ এই এই হল এটি টার্মিনাল ছেড়ে যাচ্ছে যদি তাই হয় তবে তার অর্থ হল এখানে এই উৎস দ্বারা পাওয়ার সরবরাহ করা হচ্ছে আর এই পাওয়ারের মান হবে 8 অর্থাৎ 8 ওয়াট